আমরা ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স এর মডিউল নম্বর 2 লেকচার নম্বর 17 তে আছি এখন আমরা কনিক সেকশন সম্পর্কে শিখব এই মডিউলে আমরা ইতিমধ্যে একটি ইলিপস এবং একটি প্যারাবোলা কীভাবে তৈরি করব তা শেষ করেছি আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে একটি হাইপারবোলা তৈরি করতে হয় হাইপারবোলা তৈরির জন্য দুটি পদ্ধতি বেশ জনপ্রিয় একটি ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি অন্যটি রেকট্যাংগল মেথড এবং আমরা ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি সম্পর্কে জানতে যাচ্ছি ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতিটি স্মরণ করার জন্য একটি নির্দিষ্ট দূরত্বে এই ডাইরেক্ট্রিক্স থেকে দূরে একটি ডাইরেক্ট্রিক্স এবং একটি ফোকাস রয়েছে এবং যখন ইকসেন্ট্রিসিটি 1 এর চেয়ে বড় হয় উদাহরণস্বরূপ এখানে ইকসেন্ট্রিসিটি 2 তাই এটি একটি হাইপারবোলা তৈরি করে ইকসেন্ট্রিসিটির মূল সংজ্ঞা এবং ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাস ফোকাস থেকে যদি আমরা সেই বক্ররেখা হাইপারবোলার কোন বিন্দু পরিমাপ করতে যাই তবে সেই বিন্দুর দূরত্ব থেকে ডাইরেক্ট্রিক্সের দূরত্ব সর্বদা একই সংখ্যার সমান হয় যদি ইকসেন্ট্রিসিটি 2 হয় তবে ফোকাস থেকে সেই বিন্দুর মধ্যে একটি পয়েন্ট P মার্ক করি এবং সেখান থেকে ডাইরেক্ট্রিক্সে পর্যন্ত এটি সমান অনুপাত 2 হয় এই নীতি ব্যবহার করে আমরা একটি হাইপারবোলা তৈরি করতে যাচ্ছি সুতরাংফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি ব্যবহার করে এই হাইপারবোলা তৈরির পরে আমরা এই বক্ররেখা দিয়ে শেষ করব আসুন ধাপে ধাপে এটি কীভাবে তৈরি করা যায় দেখি প্রথম জিনিস একটি ডাইরেক্ট্রিক্স AB এবং অক্ষ CC' আঁকুন প্রথমত আমাদের AB এবং CC' আঁকতে হবে একবার হয়ে গেলে CC' তে ফোকাস পয়েন্ট F চিহ্নিত করুন সুতরাং কোথাও F এটিকে এমনভাবে চিহ্নিত করতে হবে যে C থেকে F কে ইতিমধ্যেই 50 mm দেওয়া হয়েছে সেই 50 mm সনাক্ত করতে হবে একবার এটি হয়ে গেলে CFকে 5 সমান অংশে ভাগ করুন হাইপারবোলার জন্য ইসেন্ট্রিসিটি 2 আমরা নির্মাণ করতে যাচ্ছি সুতরাং প্রথমে আমরা এই C থেকে F কে 5 টি সমান অংশে বিভক্ত করি যাতে ইসেন্ট্রিসিটি 3 2 সমান 15 হয় আমরা সেটি নির্মাণ করতে যাচ্ছি সুতরাং একবার এটি 5 সমান অংশে বিভক্ত হলে দুটি অংশের অবস্থান আমরা V বিন্দু সনাক্ত করতে যাচ্ছি সুতরাং C থেকে V হল 2 ইউনিট এবং V থেকে F হল 3 ইউনিট এভাবে আমরা এই পুরো C কে F অংশে ভাগ করি একবার এটি সম্পন্ন হলে আমরা আঁকবো একটি লম্ব VG আঁকবো যা VF এর সমান এই লম্বটি V বিন্দু দিয়ে যাবে সুতরাং V বিন্দু থেকে একটি লম্ব রেখা আঁকুন যাতে V থেকে F এর দূরত্ব V থেকে G দূরত্বের সমান হয় তারপরে G এবং C এর সাথে এইভাবে যোগ দিন VC'তে কয়েকটি পয়েন্ট 1 2 3 চিহ্নিত করুন এখন V বিন্দু পরিচিত CC' বিন্দু পরিচিত সুতরাং আমরা যা করতে যাচ্ছি তা হল কয়েকটি অংশে বিভক্ত এগুলো আর্বিট্রারি পয়েন্ট এবং সেই বিন্দুগুলি থেকে এইভাবে উল্লম্ব রেখা এবং লম্ব রেখা আঁকুন এবং এই লাইনগুলি থেকে বর্ধিত লাইন CG কে 1 ' 2' 3 ' 4' পয়েন্টে ইন্টারসেক্ট করবে সুতরাং 1 এটি সনাক্ত করুন সুতরাং এটি কোথায় ছেদ করছে অর্থাৎ 1 1' 2 2' 3 3' 4 4' এখন প্রথম 1 1' পরিমাপ করুন এবং ফোকাল পয়েন্ট ব্যবহার থেকে 1 1' এর দূরত্বে একটি আর্ক্ তৈরি করুন একইভাবে ফোকাল পয়েন্ট থেকে 2 2 'এর একটি আর্ক্ তৈরি করুন একইভাবে ফোকাস পয়েন্ট থেকে 3 3' এর একটি আর্ক্ তৈরি করুন ইত্যাদি একবার এটি সম্পন্ন হলে আমরা এই অবস্থানের মধ্য দিয়ে অতিক্রম করে V তে যোগ করার একটি অবস্থানে থাকব যাতে আমরা একটি হাইপারবোলা তৈরি করতে পারি আসুন ধাপে ধাপে আমাদের শীটে তা করি প্রথমে আমাদের AB লাইন এবং তারপর CC' আঁকতে হবে সুতরাং আসুন AB তে একটি ডাইরেক্ট্রিক্স তৈরি করি মার্ক A কোথাও B এবং মধ্যম রেখার অনুভূমিক লম্বা জিনিস আমরা CC নির্মাণ করতে পারি সুতরাং আসুন আমরা এই CC' কে কল করি এই বিন্দুটি হল C কোথাও C' সুতরাং আমরা দুটি লম্ব লাইন নির্মাণ করেছি এখন CC' তে F চিহ্নিত করুন 'যেমন CF 50 mm এর সমান সুতরাং শীটে 50 mm এখানে কোথাও সনাক্ত করুন এটিকে ফোকাস পয়েন্ট হিসাবে চিহ্নিত করুন এটি হয়ে গেলে এটিকে 5 সমান অংশে ভাগ করুন 5 টি সমান অংশ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দ্বিতীয় বিন্দুতে V সনাক্ত করুন কারণ 15 অনুপাত বা 3 by 2 অনুপাত আমরা নির্মাণ করতে যাচ্ছি ফোকাস বিন্দু থেকে বিন্দুতে বক্ররেখা V হল 3 ইউনিট এবং V থেকে ডাইরেক্ট্রিক্স 2 পাওয়ার 2 ইউনিট সুতরাং 3 2 ইউনিট আমরা এটি নির্মাণ করতে যাচ্ছি একবার V সম্পন্ন হলে আমরা একটি লম্ব লাইন তৈরি করতে পারি সুতরাং আমরা এই লম্বরেখাটি নির্মাণের অবস্থানে থাকব এখন স্থানান্তর VF VG এর সমান এই এক লাইন এই স্থানান্তর এখন V এবং G কে যুক্ত করুন আবার একটি নির্মাণ লাইন C থেকে G পর্যন্ত প্রসারিত করুন উভয় পাশে কেউ এটি নির্মাণ করতে পারে একবার এটি হয়ে গেলে আমাদের VC'তে কয়েকটি পয়েন্ট 1 2 3 খুঁজে বের করতে হবে সুতরাং আসুন আমরা এখানে কিছু পয়েন্ট চিহ্নিত করি 1 2 3 4 5 6 7 8 9 হয়তো 10 11 12 13 এবং 14 এমনভাবে যে আমাদের রোলার স্কেল এর মাধ্যমে আমরা চিহ্নিত করার অবস্থানে থাকব আরো কয়েকটি লাইন আঁকুন নিশ্চিত করুন যে এটি সর্বদা অনুভূমিক সুতরাং আমরা আরও অনেক লাইন আঁকার অবস্থানে থাকব একবার এটি হয়ে গেলে আমাদের এই দৈর্ঘ্য স্থানান্তর করতে হবে উল্লম্ব দৈর্ঘ্য যেখানে তারা ছেদ করতে যাচ্ছে এটিকে বেছে নিন আসুন আমরা এই ছেদ বিন্দু 1' 2' 3 ' 4' এবং 5 'এবং 6' চিহ্নিত করি যাই হোক 7 তমটি 7' নির্মাণ করতে যাচ্ছে এখন এই দৈর্ঘ্যগুলিকে ফোকাল পয়েন্ট থেকে একটিকে ছেদ করার সমস্ত উপায়ে স্থানান্তর করুন তারপর বিন্দু ছেদ 1 সনাক্ত করুন একবার হয়ে গেলে এই পয়েন্টটি দ্বিতীয় পয়েন্টে স্থানান্তর করুন দ্বিতীয় পয়েন্টটি এখানে এবং তারপর তৃতীয় পয়েন্ট এবং আরও অনেক কিছু একইভাবে এই বিন্দু থেকে 6 যে ছেদ করছে এইভাবে আমরা এই সমস্ত পয়েন্টগুলি তৈরি করি এখন এই পয়েন্টগুলিতে যোগ দিন একটি হাইপারবোলা খুব দ্রুত তার সাথে বক্রতা পরিবর্তন করে এবং এখান থেকে শ্লোপ নেওয়া হবে সুতরাং আরো অনেক পয়েন্ট থাকলে আমরা সেখানে একটি খুব মসৃণ বক্ররেখা তৈরি করতে পারব সুতরাং আসুন একটি মসৃণ বক্ররেখার মাধ্যমে এই পয়েন্টগুলিতে যোগ করি এইভাবে আমরা সেই বক্ররেখার অংশ তৈরি করি আসুন আমরা একে হাইপারবোলা বলি একই দৈর্ঘ্যের বিস্তৃত লাইনগুলি নিচের দিকে তৈরি করতে হবে উদাহরণস্বরূপ আসুন আমরা এটিকে বেছে নিই এবং একইভাবে এই লাইনটি ও বাছাই করি এই দৈর্ঘ্যগুলি উল্লম্ব অক্ষের উপর স্থানান্তর করুন কারণ প্রতিসাম্যতার কারণে আমরা এই দৈর্ঘ্যগুলি স্থানান্তর করার অবস্থানে থাকব অন্যথায় ফোকাল পয়েন্ট থেকে আবার আমাদের এই ধরনের দৈর্ঘ্য তৈরি করতে হবে এবং স্থানান্তর করতে হবে একইভাবে এই লাইনটি ও 1 থেকে বিস্তৃত করতে হবে এই ধরনের দৈর্ঘ্য তৈরি করতে একটি রোলার স্কেলার করুন একবার এটি হয়ে গেলে আমরা সেভাবে যোগ দেওয়ার অবস্থানে থাকব এইভাবে আমরা একটি হাইপারবোলা তৈরি করি সুতরাং এখন পর্যন্ত আমরা ইলিপস প্যারাবোলা এবং হাইপারবোলার মতো খুব আকর্ষণীয় বক্ররেখা দেখেছি এগুলি একটি শঙ্কু থেকে উত্পন্ন বক্ররেখা এবং আমরা সাধারণত এগুলিকে শঙ্কু বিভাগ হিসাবে ডেকে থাকি এবং এখন আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত বিশেষ বক্ররেখা গুলি দেখতে যাচ্ছি এগুলি হল সাইক্লয়েডস স্পাইরাল ইনভলিউট এবং হেলিক্স cycloids spirals involutes and helix প্রথমটি হল একটি সাইক্লয়েড উদাহরণস্বরূপ আসুন আমরা একটি বৃত্ত বাছাই করি প্রথম বিন্দু P এর মতো কিছু খুঁজে বের করি যা নীচে স্পর্শ করতে যাচ্ছে এবং যদি এটি পুরোপুরি হরাইজন্টাল বেস এর উপর ঘূর্ণায়মান হয় এবং এই P বিন্দুটি কখনও স্লিপ না কাটে তাহলে এই P বিন্দুর গতি বৃত্তের গতির মত হয় কার্ভের এই পথকে সাইক্লয়েড বলে উদাহরণস্বরূপ এই P পয়েন্ট সময়ের পরের মুহূর্তে কোথাও কোথাও পৌঁছে যায় এবং এই পুরো বৃত্তটি রোল করে সুতরাং যদি আমরা সেই বিন্দু P তে একটি পেন্সিল বা কলম ট্র্যাক করে রাখি তবে আমরা যে ট্র্যাকটি পাব তাকে আমরা সাইক্লয়েড বলি এবং গাণিতিক স্তরে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক একটিকে একটি প্যারামেট্রিক আকারে প্রতিনিধিত্ব করা হবে x এর গুণিতক সমান t বিয়োগ sin t যেখানে t হল সময় বা প্যারামেট্রিক প্রকরণ একইভাবে y হল 1 বিয়োগ cos t দ্বারা গুণিত এর সমান সুতরাং এই x সমন্বয় y সমন্বয় সম্পর্কে কি আমরা এই প্যারামেট্রিক সমীকরণ থেকে পেতে যাচ্ছি যাকে আমরা সাইক্লয়েড বলি সুতরাং কেন্দ্রের যেকোনো পয়েন্ট থেকে স্পাইরাল শুরু হয় আর্কিমিডিয়ান স্পাইরাল সেই অর্থে বেশ জনপ্রিয় কোণ বাড়ার সাথে সাথে তারা শুরু করে এবং ব্যাসার্ধও বৃদ্ধি পায় সুতরাং যেহেতু আমরা 0 ° থেকে শুরু করে 10 20 30 থেকে 360° পর্যন্ত বাড়ছি ধীরে ধীরে ব্যাসার্ধও বৃদ্ধি পায় আমরা কিভাবে বক্ররেখা কে সরাই তার উপর ভিত্তি করে ব্যাসার্ধ বাড়তে বা কমতে পারে যদি বাইরের দিকে সরাই তবে ব্যাসার্ধ বাড়বে আর যদি ভেতরের দিকে সরাই তবে ব্যাসার্ধ কমবে এই ধরণের জিনিসগুলিকে স্পাইরাল বলা হয় এবং স্পাইরাল এর জন্য প্যারামেট্রিক ফর্ম হল R হল Aথিটা এর সমান থিটা বাড়ার সাথে সাথে r ও বৃদ্ধি পায় একটি পজিটিভ সুনির্দিষ্ট মান এবং একটি নেগেটিভ সুনির্দিষ্ট মানের জন্য r হ্রাস পায় বিশেষ বক্ররেখার অন্য রূপকে ইনভলিউট বলা হয় যদি আমরা একটি সিলিন্ডারের চারপাশে একটি সুতা বা দড়ি ঘুরিয়ে দিই তাহলে আসুন আমরা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটি দড়ি নিই এটি সিলিন্ডারের একপাশে বাঁধুন এখন সিলিন্ডারটি স্পিন করুন দড়ির দৈর্ঘ্য ক্রমাগতভাবে এটি বৃত্ত বা সিলিন্ডারের মালিক হওয়ার চেষ্টা করে এবং দৈর্ঘ্য যাই হোক না কেন আপাতদৃষ্টিতে আমরা দেখতে যাচ্ছি যে ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং এই দড়ির এক প্রান্তের বাঁকানো ট্র্যাককে বলা হয় ইনভলিউট উদাহরণস্বরূপ এটি সিলিন্ডার আসুন আমরা বিবেচনা করি যে এটি দুটি মাত্রায় সিলিন্ডার বৃত্ত এবং এটি সেই দড়ি যা সম্ভবত আমরা সেখানে বেঁধেছি এখন এই সিলিন্ডারটি স্পিন করুন তাই P বিন্দুটি সম্ভবত এই দড়িটি ঘূর্ণিত করে যাতে P বিন্দুটি এটি একটি বিশেষ পথে চলে ধীরে ধীরে দূরত্ব আপাত দূরত্ব যা আমরা দড়ি বিন্দু থেকে সিলিন্ডারের সেই প্রান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি তা হ্রাস পায় এবং এটি একটি বক্ররেখা অনুসরণ করে অন্যরা হেলিক্স সুতরাং উদাহরণস্বরূপ এখানে একটি বিন্দু যা একটি বৃত্তাকার বিন্যাসে যায় কিন্তু এটিতে অক্ষীয় গতিও থাকে যাতে এটি ঊর্ধ্বমুখী দিকে যায় এবং তাই সাধারণত ছোট আকারের বায়ু বুদবুদ কোকের বোতলে বা সম্ভবত পানির বিকারে যখন তারা উঠছে তখন তারা এই ধরণের স্পাইরাল তৈরি করে সুতরাং এটি একটি বৃত্ত যা অক্ষীয় দিকের দিকে যাওয়ার চেষ্টা করছে এই ধরনের জিনিসগুলিকে হেলিক্স বলা হয় উদাহরণস্বরূপ যদি আমরা একটি কলম খুলি আমরা তার মধ্যে একটি স্প্রিং খুঁজে পাই এই স্প্রিংসগুলির সর্বদা একটি ধ্রুবক ব্যাসার্ধ থাকে এবং এগুলি ক্রমাগত অক্ষীয় দিক থেকে বাড়ছে তারা সেই অক্ষীয় দিকের দিকে অগ্রসর হয় এই ধরনের জিনিস যাকে আমরা হেলিক্স বলি স্পাইরাল গুলিতে ব্যাসার্ধ ক্রমাগত বৃদ্ধি বা হ্রাস করছে হেলিক্সের জন্য এই ব্যাসার্ধ প্রায় ধ্রুবক কিন্তু অক্ষীয় দিকগুলি z অক্ষে বৃদ্ধি পায় পরবর্তী ক্লাসে আমরা শিখব কিভাবে সাইক্লয়েড স্পাইরাল ইনভলিউট এবং হেলিক্সের মতো বিশেষ কার্ভ cycloids spirals involutes and helix তৈরি করতে হয় পরের ক্লাসে দেখা হবে ধন্যবাদ